আবিষ্কারগুলো দেখতে কি রকম আবিষ্কারগুলো দেখতে কি রকম প্রশ্নটা মনে হতে পারে খুব সোজা প্রশ্নটা মনে হতে পারে খুব সোজা আবিষ্কার সেরকমই দেখতে হবে যে রকম সেটা দেখতে হওয়া উচিত আবিষ্কার সেরকমই দেখতে হবে যে রকম সেটা দেখতে হওয়া উচিত কিন্তু প্রশ্নটা করা হচ্ছে পেটেন্টিং এর পার্সপেক্টিভ থেকে তুমি যখন কোন আবিষ্কারের পেটেন্ট করাচ্ছো তখন তার খসড়ায় শুধু সেই আবিষ্কারের বর্ণনা দিলেই হবে না কিন্তু প্রশ্নটা করা হচ্ছে পেটেন্টিং এর পার্সপেক্টিভ থেকে তুমি যখন কোন আবিষ্কারের পেটেন্ট করাচ্ছো তখন তার খসড়ায় শুধু সেই আবিষ্কারের বর্ণনা দিলেই হবে না সময় ও স্থানে সেই আবিষ্কার একজিস্ট করবে তার একটি ফিজিক্যাল এম্বডিমেন্ট থাকতে পারে সময় ও স্থানে সেই আবিষ্কার একজিস্ট করবে তার একটি ফিজিক্যাল এম্বডিমেন্ট থাকতে পারে সুতরাং পেটেন্ট স্পেসিফিকেশনে আপনি যখন সেটি খসড়া করবেন আপনি শুধু শব্দে আবিষ্কারকে বর্ণনা করবেন না সুতরাং পেটেন্ট স্পেসিফিকেশনে আপনি যখন সেটি খসড়া করবেন আপনি শুধু শব্দে আবিষ্কারকে বর্ণনা করবেন না আপনি শারীরিক প্রতিমূর্তি বর্ণনা করবেন না বরং আপনি উদ্ভাবনের বিবরণ দেবেন ও আমরা যাকে আবিষ্কারের টেক্সটুয়ালাইজ বলি আপনি তাই করবেন আপনি শারীরিক প্রতিমূর্তি বর্ণনা করবেন না বরং আপনি উদ্ভাবনের বিবরণ দেবেন ও আমরা যাকে আবিষ্কারের টেক্সটুয়ালাইজ বলি আপনি তাই করবেন এখন আবিষ্কারের একটা ফিজিক্যাল এম্বডিমেন্ট থাকে যেটা আপনি দেখতে পাচ্ছেন এবং যার থেকে আবিষ্কারের একটা ধারণা করতে পারছেন এখন আবিষ্কারের একটা ফিজিক্যাল এম্বডিমেন্ট থাকে যেটা আপনি দেখতে পাচ্ছেন এবং যার থেকে আবিষ্কারের একটা ধারণা করতে পারছেন যদি কোন একজন আবিষ্কারক তার নতুন আবিষ্কার করা গ্যাজেট নিয়ে আপনার ঘরে প্রবেশ করেন একজন অজ্ঞ লোকের কাছে শুধু তার ফিজিক্যাল এম্বডিমেন্ট বোধগম্য হবে যদি কোন একজন আবিষ্কারক তার নতুন আবিষ্কার করা গ্যাজেট নিয়ে আপনার ঘরে প্রবেশ করেন একজন অজ্ঞ লোকের কাছে শুধু তার ফিজিক্যাল এম্বডিমেন্ট বোধগম্য হবে পেটেন্ট ড্রাফটিং ক্ষেত্রে আমরা ফিজিক্যাল এম্বডিমেন্ট নিয়ে কনসার্নড্ কিন্তু আমরা বেশি কনসার্নড্ ফিজিক্যাল এম্বডিমেন্ট বিপরীত ক্যাপচার করা নিয়ে পেটেন্ট ড্রাফটিং ক্ষেত্রে আমরা ফিজিক্যাল এম্বডিমেন্ট নিয়ে কনসার্নড্ কিন্তু আমরা বেশি কনসার্নড্ ফিজিক্যাল এম্বডিমেন্ট বিপরীত ক্যাপচার করা নিয়ে সুতরাং এই আবিষ্কারের টেক্সটুয়ালাইজিং এর কথা উল্লেখ করছি সুতরাং এই আবিষ্কারের টেক্সটুয়ালাইজিং এর কথা উল্লেখ করছি অর্থাৎ পেটেন্ট খসড়া করার সময় আবিষ্কারটি টেক্সচুয়ালাইজড হয় অর্থাৎ পেটেন্ট খসড়া করার সময় আবিষ্কারটি টেক্সচুয়ালাইজড হয় এটি গুরুত্বপূর্ণ কেন এটি গুরুত্বপূর্ণ কেন কারণ খসড়াতে আপনি আবিষ্কারকে টেক্সচুয়াল রূপে রিপ্রেজেন্ট করছেন কারণ খসড়াতে আপনি আবিষ্কারকে টেক্সচুয়াল রূপে রিপ্রেজেন্ট করছেন সুতরাং দৈহিক রূপটি এখন শব্দ ও চিত্রে কনভার্টেড হয় সুতরাং দৈহিক রূপটি এখন শব্দ ও চিত্রে কনভার্টেড হয় এখন এটি কেমন দেখতে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেব বৈদ্যুতিক বাল্বের যে পেটেন্ট আমরা দেখেছি তাতে ড্রইং এর বর্ণনা ছিল এখন এটি কেমন দেখতে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেব বৈদ্যুতিক বাল্বের যে পেটেন্ট আমরা দেখেছি তাতে ড্রইং এর বর্ণনা ছিল তাতে দাবি করা হয়েছে এ হল জ্বলজ্বলে আলোকিত করার জন্য বৈদ্যুতিক ল্যাম্প যা হাই রেজিস্ট্যান্সের কার্বনের একটি ফিলামেন্ট সমন্বিত ও ধাতব তার দ্বারা সুরক্ষিত তাতে দাবি করা হয়েছে এ হল জ্বলজ্বলে আলোকিত করার জন্য বৈদ্যুতিক ল্যাম্প যা হাই রেজিস্ট্যান্সের কার্বনের একটি ফিলামেন্ট সমন্বিত ও ধাতব তার দ্বারা সুরক্ষিত সুতরাং আপনি দেখতে পাচ্ছেন বাস্তবে একটি আবিষ্কারের ফিজিক্যাল এম্বডিমেন্ট বৈদ্যুতিক বাল্বের মত দেখাতে পারে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন বাস্তবে একটি আবিষ্কারের ফিজিক্যাল এম্বডিমেন্ট বৈদ্যুতিক বাল্বের মত দেখাতে পারে কিন্তু আপনি যখন পেটেন্টের খসড়া তৈরি করবেন তখন পেটেন্ট পারলান্সে আপনি শুধু এর উপস্থিতি বর্ণনা করবেন না কিন্তু আপনি যখন পেটেন্টের খসড়া তৈরি করবেন তখন পেটেন্ট পারলান্সে আপনি শুধু এর উপস্থিতি বর্ণনা করবেন না আপনি আবিষ্কারটির টেক্সটুয়ালাইজিং ও ডিটারমাইন্ড উপায় প্রেজেন্ট করবেন আপনি আবিষ্কারটির টেক্সটুয়ালাইজিং ও ডিটারমাইন্ড উপায় প্রেজেন্ট করবেন প্রিন্টিং প্রেস আবিষ্কার আমরা দেখেছি প্রিন্টিং প্রেস আবিষ্কার আমরা দেখেছি অজ্ঞ ব্যক্তির কাছে এটি শুধু একটি মেশিনের মত দেখাবে যা নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করতে সক্ষম অজ্ঞ ব্যক্তির কাছে এটি শুধু একটি মেশিনের মত দেখাবে যা নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করতে সক্ষম তবে আপনি যখন কোন প্রিন্টিং প্রেসের পেটেন্ট এর জন্য খসড়া করেন এখানে সেই দাবিকে ডেস্ক্রাইব করা হয়েছে তবে আপনি যখন কোন প্রিন্টিং প্রেসের পেটেন্ট এর জন্য খসড়া করেন এখানে সেই দাবিকে ডেস্ক্রাইব করা হয়েছে দাবির উপাদানগুলিকে এখানে ক্যাপচার করা হয়েছে দাবির উপাদানগুলিকে এখানে ক্যাপচার করা হয়েছে সুতরাং পেটেন্ট ওয়ার্ড ও ফিগারের মধ্যে বর্ণিত থাকে সুতরাং পেটেন্ট ওয়ার্ড ও ফিগারের মধ্যে বর্ণিত থাকে টেলিফোনের পেটেন্টিংয়ের দাবি নিয়ে এখানে আলোচনা করব টেলিফোনের পেটেন্টিংয়ের দাবি নিয়ে এখানে আলোচনা করব টেলিগ্রাফির এমন একটি ব্যবস্থা যেখানে রিসিভার নির্দিষ্টভাবে বিদ্যুৎ এর অপরিবাহী স্রোতের এম্প্লয়মেন্ট এর মাধ্যমে ভাইব্রেশনে সেট হয় টেলিগ্রাফির এমন একটি ব্যবস্থা যেখানে রিসিভার নির্দিষ্টভাবে বিদ্যুৎ এর অপরিবাহী স্রোতের এম্প্লয়মেন্ট এর মাধ্যমে ভাইব্রেশনে সেট হয় কিন্তু অজ্ঞ লোকের কাছে এটা শুধু বাইরে থেকে একে দেখতে যে রকম লাগে কিন্তু অজ্ঞ লোকের কাছে এটা শুধু বাইরে থেকে একে দেখতে যে রকম লাগে তবে পেটেন্টিং এর উদ্দেশ্যে আপনাকে আবিষ্কারটিকে এমনভাবে টেক্সচুয়ালাইজ করতে হবে যাতে আপনি বলতে পারেন কি আবিষ্কার করা হয়েছে এবং কি রক্ষা করা হয়েছে তবে পেটেন্টিং এর উদ্দেশ্যে আপনাকে আবিষ্কারটিকে এমনভাবে টেক্সচুয়ালাইজ করতে হবে যাতে আপনি বলতে পারেন কি আবিষ্কার করা হয়েছে এবং কি রক্ষা করা হয়েছে